কানপুর আইআইটি থেকে আমি জয়ন্ত চ্যাটার্জী বলছি এবং আমরা পরিষেবা ব্যবসায়ের এবং তার সঙ্গে যুক্ত সমসাময়িক সমস্যাগুলি নিয়ে আলোচনা করছি এটি আমাদের আলোচনার দ্বিতীয় সপ্তাহ এবং এই সপ্তাহে আমাদের প্রথম মডিউলটি পরিষেবাদি পরিচালনা আর পরিষেবাদি পরিচালনার উপাদান তবে আজকের বিষয়টিতে আসার আগে আমি গত সপ্তাহে আমরা যে মূল বিষয়গুলি নিয়ে চর্চা করেছি সেগুলি আবার ঝালিয়ে নেবো আপনারা কেউ কেউ কিছু বিষয়ে স্পষ্টতা চেয়েছেন এবং আমি আজকে স্পষ্টতাও দেব গত সপ্তাহে প্রধানত আমরা পরিষেবা ব্যবসায়ের পুরো কার্যক্ষেত্রের একটি পরিদর্শন নিয়েছি আমরা পরিষেবা যুক্তির দিকেও নজর দিয়েছিলাম যা আজ একটি প্রযোজ্য যুক্তি বা একটি প্রযোজ্য ব্যবসায়িক দর্শন বা বিশ্বজুড়ে নতুন ব্যবসায়ের ছাঁচ তৈরি করে তবে পরিষেবাগুলি কী তা বোঝার জন্য আমরা সেবার মূল বা প্রচলিত সংজ্ঞা থেকে সরে এসেছি যেখানে পরিষেবা নিজের ক্ষণস্থায়ীতা আর নশ্বরতার জন্য প্রায়শই নিম্নমানের পণ্য হিসাবে বিবেচিত হত আধুনিক দৃষ্টান্তে আমরা পরিষেবাকে ব্যবসা করার পছন্দের উপায়ের নজরে দেখি এবং পণ্যগুলির মালিকানা হস্তান্তরের পরিবর্তে তাদের সমাধানের দিকে মনোনিবেশ করি এবং পরিষেবাগুলি সংজ্ঞায়িত করার জন্য মালিকানামুখী দৃষ্টিভঙ্গির এই হস্তান্তর না করার কাঠামোর মধ্যে পাঁচটি বিস্তৃত বিভাগ উৎপন্ন হয় এর মধ্যে দুটি বা তার অধিক বিভাগকে একত্রিত করে বিভিন্ন ধরণের পরিষেবা তৈরী করা যেতে পারে এটি একটি খুবই বহুমুখী কাঠামো এবং আপনি দেখতে পাচ্ছেন যে কী ভাবে এর সাহায্যে আমরা নতুন পরিষেবাদির কল্পনা করতে পারি এবং সাথে সাথে বর্তমানে বিদ্যমান পরিষেবাগুলিও বুঝতে পারি উদাহরণস্বরূপ ধরুন চুক্তিভিত্তিক পণ্য এবং পরিষেবা ব্যবসায় সুতরাং কুরিয়ার পরিষেবা বা তৃতীয় পক্ষ দ্বারা পরিচালিত বন্টন ব্যবস্থা বা আপনার বাড়িতে বিদ্যুত সরবরাহ বা পাইপড গ্যাস পরিষেবা এগুলি চুক্তিভিত্তিক পণ্য এবং পরিষেবাদির উদাহরণ এই সব ক্ষেত্রে চুক্তিভিত্তিক পণ্য ও পরিষেবাদির সংমিশ্রণ অথবা কেবল পণ্য বা পরিষেবা আপনার জন্য উপলব্ধ হতে পারে এটি একটি বিভাগ দ্বিতীয় বিভাগটি স্থান এবং স্থানের ভাড়া নির্ধারিত কোনও বাড়ির ভাড়া পুরো বিল্ডিংয়ের ভাড়া কোনও কারখানা প্রাঙ্গণ বা হোটেলের কোনো কামরা ভাড়া এই সমস্ত নির্ধারিত স্থান এবং জায়গার ভাড়ার উদাহরণ হিসাবে বোঝা যায় আবার আপনি এই কাঠামোর মধ্যে দেখতে পারবেন আমরা এটি একত্রিত করতে পারি এবং অতএব এটি একটি আউটসোর্স করা উৎপাদনের কারখানা হতে পারে যা নির্দিষ্ট ধরণের পণ্য সরবরাহের জন্য বা নির্দিষ্ট ধরণের উপাদানগুলির প্রক্রিয়াকরণের জন্য নির্দিষ্ট চুক্তি শর্তাদি সহ ভাড়া নেওয়া হয় তারপরে শ্রম ও দক্ষতার যা আমাদের দেশের প্রেক্ষাপটে একটি উচ্চ বৃদ্ধির শিল্পক্ষেত্র উঁচু দরের চুক্তি হয় উদাহরণস্বরূপ এই সমস্ত সফ্টওয়্যার আউটসোর্সিং বিভিন্ন ধরণের জ্ঞান পরিষেবাদি আউটসোর্সিং ইত্যাদি তা এটিকে শ্রম এবং দক্ষতার চুক্তি বলা হয় তা এমন কোনও সংস্থা থাকতে পারে যা ইউরোপে অবস্থিত তবে তাদের জ্ঞান সম্পর্কিত কার্য বা তাদের বিভিন্ন ধরণের তথ্যের প্রক্রিয়াকরণ গুড়গাঁও বা বেঙ্গালুরুতে বা ফিলিপাইনে বা শ্রীলঙ্কায় করা যেতে পারে সুতরাং এগুলি শ্রম এবং দক্ষতার চুক্তি এবং এগুলি মানুষের মাধ্যমে অন্য কোথাও থাকা লোকেদের দ্বারা শারীরিকভাবে সরবরাহ করা যেতে পারে অথবা প্রণালী আর সম্পর্কের ব্যবহারের মাধ্যমে এটি এই বিভাগের সাথে একত্রিত হতে পারে সুতরাং এটি আমাদের মোবাইল ফোন পরিষেবা বা ইন্টারনেট পরিষেবার মতো এবং আপনি যদি এই বিভাগ এবং এই বিভাগটি একত্রিত করেন তবে আপনি একটি নতুন শ্রেণির পরিষেবা তৈরি করতে পারেন যেটা হলো নলেজ ওয়ার্কের রিমোট ডেলিভারি বা সফ্টওয়্যার পরিষেবাদির দূরবর্তী বিতরণ বা ইন্টারনেট ভিত্তিক ক্লাউড ভিত্তিক তথ্য প্রক্রিয়াকরণের তথ্য গুদামজাতকরণের তথ্য বিশ্লেষণের পরিষেবার দূরবর্তী বিতরণ সুতরাং বিভিন্ন ধরণের নতুন পরিষেবা রয়েছে যা এই পাঁচটি বিভাগের সাহায্যে বোঝা যায় অথবা এটাও বলা যায় যে এই পাঁচটি বিভাগ আমাদেরকে নতুন পরিষেবা ব্যবসায়ের ধারণা এবং ছাঁচ তৈরি করতে সাহায্য করতে পারে এবং ভাগ করে নেওয়া পরিবেশে কাজ করতে পারার সুযোগ যেমন কোনো সাঁতারের ক্লাবের সদস্যপদ বা জিম বা স্পা বা বিভিন্ন ধরণের স্বাস্থ্যসেবা সুবিধা এর মধ্যে বোঝা যায় সুতরাং এই পাঁচটি ব্লক মূলত আমাদের পরিষেবাগুলিকে নিম্নমানের সামগ্রী যা অদৃশ্য ধ্বংসযোগ্য বিজাতীয় এবং অবিচ্ছেদ্য হিসাবে দেখার পরিবর্তে তাদের দেখার এক বিকল্প উপায় প্রস্তুত করে এই বিষয়গুলি এই সপ্তাহে অবশ্যই আমরা আরও বিস্তারিত ভাবে আলোচনা করব এখন একটি অন্য বিষয়ের দিকে নজর দেওয়া যাক যার জন্য আপনাদের মধ্যে কয়েকজন স্পষ্টতা চেয়েছিলেন এই বিষয়টি হল পরিষেবার বৈশিষ্ট্য এটি একটি সরল 2 x 2 ম্যাট্রিক্স যাতে পরিষেবার চার প্রকারের বিভাগের উল্লেখ আছে এখানে Y অক্ষে আমাদের কাছে স্পষ্ট এবং অদৃশ্য ক্রিয়া এবং X অক্ষে মানব সম্পদ আর সম্পত্তি রয়েছে সুতরাং যদি মানুষের উপর স্পষ্ট ক্রিয়া করা হয় তবে এটি স্বাস্থ্যসেবা পরিষেবা বা দন্তচিকিৎসকের সঙ্গে সাক্ষাতের মতো উদাহরণ হতে পারে যেখানে মানুষের উপর স্পষ্ট ক্রিয়া করা হচ্ছে স্পষ্ট ক্রিয়া আবার সম্পত্তির উপরেও করা যেতে পারে যেমন আপনি আপনার গাড়িতে তেল ভরানোর জন্য পেট্রল পাম্পে নিয়ে যান এগুলি হল পরিষেবাগুলি শ্রেণিবদ্ধকরণের দুটি আকর্ষণীয় উপায় একইভাবে আপনি যদি অদৃশ্য কর্মের দিকে লক্ষ্য করেন উদাহরণস্বরূপ মানুষের মনের প্রতি নির্দেশিত অদৃশ্য ক্রিয়া পরিষেবাগুলি যেমন আমাদের এই অধিবেশনটি এটি একটি অদৃশ্য ক্রিয়া কোনও শারীরিক বিনিময় নেই কোনও স্পর্শ এবং অনুভূতি নেই কোনও হাত মেলানো নেই তবুও আমাদের মনের মিলন ঘটছে এখন বিভিন্ন বৈদ্যুতিন মিডিয়া জুড়ে দৈহিক উপস্থিতি এবং অ দৈহিক উপস্থিতি জুড়ে আমরা এখন বিভিন্ন ধরণের গ্রাহক শিক্ষা বিভিন্ন ধরণের মৌলিক শিক্ষা প্রযুক্তিগত শিক্ষা বিশেষীকরণ শিক্ষা তৈরি করতে পারি আমরা বিপণন যোগাযোগ করতে পারি এগুলি সবই উদাহরণস্বরূপ টিভি বিজ্ঞাপনে দেখা যায় এগুলি মানুষের মনের প্রতি নির্দেশিত অদৃশ্য ক্রিয়া একরকমের মানসিক উদ্দীপনা সৃষ্টি এবং তারপরে আমাদের তথ্যের উপর অদৃশ্য ক্রিয়া আছে যা নিজে থেকেই একধরনের অবস্থান এটি মানুষ নয় নির্জীব তথ্য অদৃশ্য ক্রিয়ার উদাহরণ হিসাবরক্ষণ ব্যাংকিং ইত্যাদি সুতরাং এই হল পরিষেবার শ্রেণিবদ্ধকরণের চারটি উপায় যা নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি আমরা পরিষেবাগুলি দেখার এবং তাদের শ্রেণীবদ্ধকরণের আরও একটি উপায় নিয়েও আলোচনা করেছি এবং এটিও আমরা এখন এবং পরে ব্যবহার করব এই উপায়টি হল নিম্ন যোগাযোগের তুলনায় উচ্চ যোগাযোগ উচ্চ যোগাযোগের অর্থ হল সেখানে পরিষেবাটির কর্মীবৃন্দের সাথে মুখোমুখি হওয়া এবং জড়িত থাকার বিষয়ে জোর দেওয়া হয়েছে সুতরাং পরিষেবা ভোক্তা এবং পরিষেবা সরবরাহকারী উচ্চ যোগাযোগের পরিষেবাগুলির ক্ষেত্রে তারা নিবিড় যোগাযোগে রয়েছে সুতরাং নার্সিং হোম যেখানে আপনি চিকিৎসা করাচ্ছেন বা আপনি কোনও ধরণের চেক আপের জন্য গিয়েছেন স্পষ্টতই এখানে আপনার এবং নার্স এবং চিকিৎসকের মধ্যে তীব্র যোগাযোগ থাকবে সুতরাং এটি উচ্চ যোগাযোগের একটি ভাল উদাহরণ অথবা আপনি যদি কোন চার তারকা হোটেলে অবস্থান করেছেন বা কোনও বিখ্যাত রেস্তোরাঁয় গিয়েছেন এই সমস্ত ক্ষেত্রে আপনার পরিষেবা ভোক্তা হিসাবে এবং তাদের পরিষেবা প্রদানকারী হিসাবে মধ্যে মিথষ্ক্রিয়া ঘটবে এবং আপনারা মিলে অবশ্যই বিভিন্ন ধরণের মান তৈরি করতে পারবেন এটি উচ্চ যোগাযোগ এবং এখন নিম্ন যোগাযোগের উদাহরণস্বরূপ ধরুন কেবল টিভি এই পরিষেবাটি ভোক্তা হিসাবে মূলত আপনার মধ্যেই থাকে আর আপনার কার্যকলাপ একটি পরিকাঠামোর সাথে হয়ে থাকে একটি নেটওয়ার্ক কিছু তার ডিশ অ্যান্টেনা ইত্যাদির সাথে তবে এটি আজকের জীবনে একটি খুব গুরুত্বপূর্ণ পরিষেবা এবং এটি নিম্ন যোগাযোগের একটি উদাহরণ এর মানে মানুষের মধ্যে কম যোগাযোগ তবে এটি গুরুত্বপূর্ণ পরিষেবা হতে পারে সুতরাং আপনার ফোন পরিষেবা আপনার ইন্টারনেট পরিষেবা আপনার কেবল টিভি পরিষেবা এগুলি হল কম যোগাযোগের উদাহরণ তবে কম গুরুত্বপূর্ণ নয় এটি খুব উচ্চ গুরুত্বপূর্ণ পরিষেবা হতে পারে সুতরাং এই ইন্টারনেট ভিত্তিক পরিষেবা ইন্টারনেট ব্যাংকিং কেবল টি ভি এগুলি হল কম যোগাযোগের উদাহরণ এখানে সর্বাধিক তাৎপর্যপূর্ণ বিষয় হল যে নিম্ন যোগাযোগের অর্থ কম গুরুত্বপূর্ণ বা উচ্চ যোগাযোগের অর্থ অধিক গুরুত্বপূর্ণ না তারা মূলত পরিষেবায় নিয়োজিত কর্মচারীদের এবং পরিষেবার গ্রাহকদের মধ্যে নিয়োগের মাত্রাটি নির্দেশিত করে অবশ্যই বহু ক্ষেত্রে যদি ছবিটির এই দিকে এই উঁচু দিকটি দেখেন উচ্চ যোগাযোগ উচ্চ আধেয় মানে বহু স্তরযুক্ত আধেয়ও বোঝাতে পারে সুতরাং আমরা এই সেশনেই এটি নিয়েই খানিকক্ষণ পর আলোচনা করব যে কীভাবে এই উচ্চ যোগাযোগপূর্ণ পরিষেবাদিগুলির মধ্যে অনেক উপাদান জড়িত রয়ে এবং তাই গ্রাহকদের উপলব্ধি একাধিক স্তরে উৎপন্ন হয় এবং তাই এটির দিকে একটি প্রণালী হিসাবে দেখতে হবে এটি আরেকটি বিষয় যা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং তার আগে বিপণন মিশ্রণকে আমরা কী বলে থাকি তার বিষয়েও আলোচনা করেছিলাম যে সাধারণত আমরা এই চারটি উপাদান সম্পর্কে চিন্তা করি পণ্য স্থান এবং সময় যা বিতরণ প্রকল্প এবং প্রণালী বোঝায় মূল্য এবং প্রচার এবং গ্রাহক শিক্ষা তবে যখন পরিষেবার প্রসঙ্গ ওঠে আমরা আরও তিনটি মাত্রা যুক্ত করেছি যা সেবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আমরা গত সপ্তাহে একটি সেশনে আলোচনা করেছি পরিষেবার প্রক্রিয়া সেখানে যে শারীরিক পরিবেশ রয়েছে এবং পরিষেবায় অংশগ্রহণ করছে এমন কর্মচারী আর গ্রাহক অন্য তিনটি গুরুত্বপূর্ণ উপাদান যা নিয়ে আমরা পরে আলোচনা করবো যখন বিপণন কৌশলের নিয়োগের বিষয়ে পরিষেবাদি বিপণনের জন্য অর্থের বরাদ্দ বিষয়ে চর্চা করবো তখন সেই কারণেই আমরা এটিকে এই উপাদানগুলির আওতায় রাখি সুতরাং চিরাচরিত চারটি P এর বদলে সাতটি Pর কথা বলি তারপরে আমরা পরিষেবাগুলির দিকে নজর রাখার এই দুটি গুরুত্বপূর্ণ উপায় একটি যৌগিক প্রণালীর সম্পর্কে কথা বললাম প্রনালীগত পদ্ধতির অর্থ একটি অবিচ্ছেদ্য পদ্ধতি ব্যবসাকে একটি খোপের মধ্যে না রেখে এটির দিকে সামগ্রিকভাবে তাকানো এবং সেখানে আমরা আপনাকে বিখ্যাত ফরাসী গবেষণা সার্ভাকশানের সাথে পরিচয় করিয়ে দিয়েছি যার অর্থ হল পরিষেবা এবং উৎপাদন এবং আমরা বলেছিলাম যে পর্দার সামনে এবং পিছনে দুটি আলাদা মঞ্চ রয়েছে তবে কোনও সফল রেস্তোরাঁর মতো হওয়ার জন্য পর্দার সামনের অংশটি যেমন বেয়ারা ইত্যাদি ততক্ষন সফল হবে না যতক্ষণ না তারা পর্দার পিছনের রান্নাঘর বা হিসাবরক্ষণ ইত্যাদি সমর্থন না পায় পরিষেবার ক্ষেত্রে আমরা এটিও উল্লেখ করেছি যে আমি মনে করি এই চিত্রটি এই পুরো সার্ভাকশান প্রণালীটি আরও বিশদে ব্যাখ্যা করবে এটি আসলে একটি হোটেল পরিষেবার প্রতিচিত্র তার মানে পরিষেবাতে প্রয়োগকারী সমস্ত উপাদানগুলি এতে দেখানো হয়েছে এবং আপনি দেখতে পারবেন যে ইন্টারঅ্যাকশনের লাইনটিও দেখানো হয়েছে সুতরাং এটি সার্ভাকশন সিস্টেমের পর্দার সামনের মঞ্চ এবং এটিই মঞ্চ এবং পিছনে এটিই পর্দার পিছনের মঞ্চ সুতরাং আপনি যখন হোটেলে পৌঁছে লোকদের সাথে আলাপ করছেন বা যখন আপনি আপনার ব্যাগটি হোটেলের কর্মচারীকে দেন বা চেক ইন প্রক্রিয়া চলছে বা আপনি হোটেল কর্মীদের সাথে আপনার ঘরে যান এবং আপনার ব্যাগগুলি পান এখন এই সমস্ত দৃশ্যমান কার্যক্ষেত্রে ঘটছে আমরা এটিকেই পর্দার সামনের মঞ্চ বলি এবং তারপরে এটি মঞ্চে উপস্থিত করা হয় যেখানে আপনি জানেন যে লোকেরা আপনাকে শুভেচ্ছা জানাবে ব্যাগগুলি নিয়ে যাবে আপনার ব্যাগ পৌঁছে দেবে রুম সার্ভিস পরিষেবা সরবরাহ করবে যাকে আমরা আজকাল ইন রুম ডাইনিং বলি কামরার মধ্যে খাবার খাওয়া বা চেক আউট প্রক্রিয়া এগুলি সবই স্টেজে উপস্থাপনার অংশ সুতরাং পর্দার সামনের মঞ্চ রয়েছে মঞ্চ রয়েছে এবং তারপরে একটি পর্দার পিছনের মঞ্চ রয়েছে যেখানে খাবার তৈরী করা হয় বা কম্পিউটারের সাহায্যে আপনার নথিভুক্তি করা বা হোটেল ছাড়ার সময় আপনার রশিদ বানানো এগুলি সব ঘটে চলেছে সুতরাং এখানে যে বিষয়টি বোঝার জন্য গুরুত্বপূর্ণ তা হল ম্যাক্রো স্তরে পরিষেবাগুলির কল্পনা এবং কার্যকর করতে হবে অবশ্যই একটি সম্পূর্ণ ব্যবস্থা হিসাবে পরিকল্পনা করা উচিত এবং কেবল ঘরগুলি কীভাবে সাজানো হবে বা কী ভাবে খাবার পরিবেশনা হবে তা বিবেচনা করে নয় এটি সমস্ত একসাথে যৌগিক ভাবে হতে হবে কারণ গ্রাহক উপলব্ধি যদিও বহু স্তরযুক্ত যদিও প্রতিটি উপাদানই গুরুত্বপূর্ণ তবে চূড়ান্তভাবে তার মনে যে বিষয়টি দাগ কাটে তা গ্রাহকের মনে সেবার দ্বারা উৎপন্ন মোট অভিজ্ঞতা এই মোট অভিজ্ঞতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলস্বরূপ আমরা পরিষেবা আর থিয়েটারের রূপককেও লক্ষ্য করবো এবং সেইজন্য প্রকৃতপক্ষে বলেছি যে দুজন একটি নির্দিষ্ট ধারাবাহিক স্তরের পরিষেবা সরবরাহ করে এটি গুরুত্বপূর্ণ যে পরিষেবাটির কর্মচারীদের তাদের ভূমিকা এবং তাদের ভূমিকার সীমানা বুঝতে হবে এবং যেখানে ভূমিকাগুলি প্রকৃতপক্ষে সমাপতিত হবে এবং তাদের ভূমিকার সীমানা ব্যয় প্রকৃতি হবে এবং সেখানে থাকবে কিছু চিত্রনাট্য এবং লোকদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হবে সুতরাং তারা জানবে যে কোনও জরুরী ক্ষেত্রে বা অপ্রত্যাশিত পরিস্থিতির ক্ষেত্রে চিত্রনাট্য প্রয়োজনীয় প্রকরণগুলি কীভাবে পরিচালনা করতে হবে আমরা পুনরুদ্ধার করার এই প্রক্রিয়াগুলি এবং অপ্রত্যাশিত পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ বাদে আলোচনা করব সুতরাং আজকের বিষয়টিকে আসি কোনও পরিষেবা প্রণালীর উপাদানগুলি জানতে হলে আমাদের W এবং H প্রশ্নগুলির কীভাবে জানেন কে আর কেন তার জবাব জানতে হবে এর অর্থ পরিষেবা ব্যবস্থা কীভাবে বাস্তবায়িত হয় এতে জড়িত ব্যক্তিরা কারা কী ধরনের প্রযুক্তি কী ধরণের সরঞ্জাম কী বিন্যাস কখন আর কী পদ্ধতি এগুলি W এবং H প্রশ্ন যা জিজ্ঞাসা করা হলে আমরা জানতে পারবো পরিষেবাগুলির উপাদানগুলি কী উদাহরণস্বরূপ এখানে পরবর্তী স্লাইডে একটি তালিকা দেওয়া হয়েছে একটি প্রতিযোগিতামূলক পরিষেবা নকশার জন্য এখন আপনি প্রায়শই ২৪ x ৭ এর কথা শোনেন কিন্তু এমন একটি সময় ছিল যখন সকাল 7 টা থেকে রাত 11 টা পর্যন্ত পরিষেবা দেওয়া হত আজ অবশ্যই বিভিন্ন ধরণের পরিষেবা রয়েছে এমনকি সুপার মার্কেটে খুচরা বিপনীতে আমরা ২৪ x ৭ পরিষেবা পাই তার অর্থ বছরের ৩৬৫ দিন সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা পরিষেবা উপলব্ধ করানো এবং এইভাবেই আপনি প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করেন নিজের একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেন একইভাবে সুবিধার কথা বলি আপনি দোকানের অবস্থানের উদাহরণ হিসাবে এখানে কয়েকটি কফি শপ চেইন ক্যাফে রয়েছে যা বড় বড় মহানগরীর প্রতিটি অলিতে গলিতে দেখতে পাবেন বোম্বাই দিল্লি এবং অন্যান্য মহানগরীতে আপনি অফিসের প্রতিটি কোনায় নির্দিষ্ট কফি বানানোর যন্ত্রগুলি পেতে পারেন প্রকৃতপক্ষে যেমন কেউ বলেছেন যে আজকের খুচরা ব্যবসায়ের ক্ষেত্রে সাফল্য পাওয়ার কেবল তিনটি চাবি রয়েছে উপযোগিতা উপযোগিতা আর উপযোগিতা এবং এর অর্থ এটি হল নির্দিষ্ট ধরণের পরিষেবাদির প্রতিযোগিতামূলক পরিষেবা কৌশল হিসাবে পরিণত হতে পারে তারপরে কিছু অন্যান্য পরিষেবার ক্ষেত্রে নির্ভরযোগ্যতা প্রতিযোগিতামূলক উপাদান হতে পারে মূল প্রতিযোগিতামূলক উপাদান হতে পারে উদাহরণস্বরূপ বিমান পরিষেবার ক্ষেত্রে সময়মতো বিমান চালানো কাস্টমাইজেশন বা স্বনির্ধারনের অর্থ আপনি জানেন যে আপনি ব্যাংকিংয়ের অভিজ্ঞতাটি দিয়েছেন যা খুব ব্যক্তিগতকৃত প্রাইভেট ব্যাংকিং ব্যক্তিগত ব্যাংকিং বা যাকে প্রিমিয়ার ব্যাংকিং অভিজ্ঞতা বলা হয় বা আপনি যদি ওয়েবে আছেন তবে এমন কোনও গ্রাহক যে উচ্চ নেটওয়ার্কের গ্রাহক নাও হতে পারেন তবে সেই গ্রাহককেও খুব কম খরচে প্রযুক্তির সাহায্যে খুব ব্যক্তিগতকৃত অভিজ্ঞতা দেওয়া যেতে পারে সুতরাং স্বনির্ধারনও একটি খুব গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠছে তারপরে অবশ্যই মূল্য প্রতিযোগিতামূলক উপাদান পরিষেবা উপাদান মূল্য অনেকসময় মানের নির্ধারক গণ্য হয় যখন আমরা মূল্য নিয়ে আরও বিশদ আলোচনা করবো পরিষেবার একটি মূল্য নির্ধারণ করবো কারণ পরিষেবার অদৃশ্যতার প্রকৃতির কারণে প্রায়শই পরিষেবার দাম তার গুণমানের সংকেত হয় এবং এটি একটি প্রতিযোগিতামূলক পরিস্থিতি তৈরির জন্য সঠিকভাবে উপকৃত হতে পারে এখানে আমি P E লিখি P হলো পার্সেপশান বা উপলব্ধি যা পরিষেবা গ্রহণের পরে গ্রাহকের উপলব্ধি সুতরাং আমরা এটিকে গ্রহণের পরবর্তী উপলব্ধি বলি এবং এই উপলব্ধিটি থেকে পূর্বধারণার উপলব্ধি বিয়োগ করার পরে যদি আপনার প্রত্যাশার চেয়ে অধিক হয় তাহলে স্পষ্টতই আপনি সন্তুষ্ট এবং যদি পরিষেবার পরে আপনার উপলব্ধি আপনার প্রত্যাশার চেয়ে কম হয় তবে আপনি সন্তুষ্ট নন তাই পরিষেবা মানের গ্রাহক সন্তুষ্টি এই P E উপলব্ধির উপর নির্ভর করে খ্যাতি সোশ্যাল মিডিয়া এবং মৌখিক প্রচার পরিষেবার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কারণ এটি অদৃশ্য সুতরাং অনেক সময় আমরা অন্যান্য লোকের কাছ থেকে অন্যান্য সহায়তার সন্ধান করি যাদের আমরা বিশ্বাস করি বিশেষত যখন আমরা একটি বিশ্বাসযোগ্যতা ভিত্তিক পরিষেবার মুখোমুখি হই যা নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি তার অর্থ সেই সব পরিষেবা যেখানে আমরা ফলাফলটি তাৎক্ষণিকভাবে জানতে পারি না যেমন ডাক্তারের চিকিৎসা বা একজন আইনজীবী নিযুক্ত করা এখানে খ্যাতি একটি গুরুত্বপূর্ণ বিষয় খ্যাতি একটি প্রতিযোগিতামূলক পরিষেবা তৈরির মূল উপাদান এবং এটি প্রকৃতপক্ষে মিডিয়ায় মৌখিক ভাবে খ্যাতি তৈরি করার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায় যা আপনার খ্যাতি বাড়াতে পারে নিরাপত্তা এবং সুরক্ষা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উদাহরণস্বরূপ বোম্বাইয়ের তাজমহল হোটেলটি এখন বিশ্বখ্যাত কারণ ২৬১১ র সন্ত্রাসী হামলার সময় সাধারণ কর্মীরা যেভাবে দায়িত্বের বাইরে চলে গিয়েছিল রেস্তোঁরার একজন বেয়ারা তাদের গ্রাহকদের জীবন বাঁচানোর জন্য উদ্ভাবনী উপায় বার করেন গ্রাহকদের সন্ত্রাসবাদী হামলার ক্ষতির হাত থেকে রক্ষা করা এবং তাদের নিরাপত্তা ও সুরক্ষা প্রদান করতে গিয়ে যারা প্রাণের আহুতি দিয়েছিলো তা সেই ঘটনাগুলি একটি অসাধারণ খ্যাতি তৈরি করেছে যা একটি দুর্দান্ত প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করেছে যা তাজমহল হোটেলকে একটি পরিষেবা সংস্থা হিসাবে অনেক উচ্চ স্তরে নিয়ে গেছে এবং তারপরে গতি এবং গতির সমস্যা সামান্য প্রাসঙ্গিক এবং আমরা সাধারণত পরিষেবার একটি গতি মাথায় নিয়ে চলি যখন আমরা একটি ফাস্ট ফুড রেস্তোঁরায় যাই তবে অবশ্যই আপনি যদি কোনও ভাল রেস্তোরাঁয় যান এবং কাছের এবং প্রিয় কারও সাথে যান এবং তার সাথে কিছু সময় কাটাতে চান সেই ক্ষেত্রে গতির একটি আলাদা অর্থ হবে যা ইডলি দোসার রেস্তোঁরা বা বার্গার রেস্তোঁরায় খাওয়ার থেকে আলাদা হবে সুতরাং এই সমস্ত উপাদানগুলির আলাদা আলাদা দিক রয়েছে এবং আমরা অবশ্যই এই বিষয়ে আলোচনা করব যে আমরা যখন এই প্রতিযোগিতামূলক পরিষেবা উপাদানগুলি স্থাপন করি তখন কী ভাবে আমরা তাদেরকে একত্রিত করি কী কী বিভিন্ন প্রসঙ্গগত প্রকরণগুলি আসতে পারে অবশেষে আমি গ্রাহকের মান সমীকরণের গুরুত্ব উল্লেখ করতে চাই গ্রাহক মান সমীকরণটি হল আমরা যদি এটি দুটি ভাগে বিভক্ত করি তা আমাদের উপরের দিকে পরিষেবা ব্যবহার শেষে গ্রাহকের ধারণা এবং পরিষেবা সরবরাহ প্রক্রিয়া রয়েছে এই দুটি একসাথে এবং এগুলি আপনি দেখতে পাচ্ছেন কিছুটা অদৃশ্য সুতরাং এগুলিকে সঠিকভাবে পরিচালিত করতে হবে সুতরাং এগুলি অদৃশ্য হওয়া সত্ত্বেও আপনার কাছে এখানে উচ্চতর স্তরে পৌঁছনোর জন্য কিছু অনুমানযোগ্য উপায় রয়েছে কারণ আমরা চাই যে পরিষেবার পরে গ্রাহকের উপলব্ধি এবং পরিষেবা বিতরণ প্রক্রিয়ার এক সাথে কল্পনা করা উচিত অনুধাবন করা উচিত দামের চেয়ে আরও উৎকৃষ্ট কিছুর হিসাবে মূল্যায়ন করতে হবে গ্রাহক মূল্য প্রদান করেছেন এবং পরিষেবা অর্জনের জন্য অন্যান্য ব্যয়ও করতে হবে যা আর্থিক নাও হতে পারে সুতরাং আপনার পার্কিং নির্দিষ্ট রেস্তোরাঁয় পৌঁছানোর সুবিধা বা খাবারের দাম এই সব কিছুর মূল্য খাওয়ার প্রতি গ্রাহকের ধারণা পরিবেশ সংগীত মানুষের আচরণ পরিষেবা সরবরাহ প্রক্রিয়া এর সমস্ত কিছু থেকে কম হওয়া উচিত যদি এটি এরকম হয় তবে আমরা জানবো যে আমরা একটি প্রতিযোগিতামূলক পরিষেবা কৌশল এবং সেই কৌশলটি মোতায়েন করার জন্য একটি প্রতিযোগিতামূলক পরিষেবা ব্যবসা তৈরি করতে সফল হয়েছি